হ্যালো হাই এনহ্যান্সিংসফট স্কিলস এবং পার্সোনালিটি কোর্সে আবার স্বাগত জানাই এটি আট নম্বর সপ্তাহের চার নম্বর ইউনিটের পাঠ সংখ্যা 39 আরও একটা পাঠ্য শেষ হলে গোটা পাঠ্যক্রমটি শেষ হবে সুতরাং এটি চূড়ান্ত পাঠ তাই আমি ভেবেছি যে আপনার স্মৃতিশক্তি উন্নত করতে এবং আর কথাগুলো মনে রাখার জন্য আপনার প্রচুর টিপসের প্রয়োজন সুতরাং এই ইউনিটটি আপনার স্মৃতিশক্তি উন্নত করার দিকে মনোনিবেশ করবে এবং আপনার স্মৃতিশক্তি কীভাবে উন্নত করা যায় সে সম্পর্কে আলোচনা শুরু করার আগে আসুন আমরা আগের পাঠ্যে কী করেছি তার প্রধান অংশগুলো একবার ঝালিয়ে নেই শেষ পাঠে আমরা মনের শক্তি এবং স্মৃতিশক্তি পরিচালনা এবং প্রশিক্ষণ কেন গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে শিখেছি মানুষের মন তার নিজের ক্ষমতা দিয়ে নিজের সুখ বা দুঃখ তৈরি করতে সক্ষম তাই এটি মনের ভাব যা নরক বা স্বর্গ সৃষ্টি করে এবং আপনি এটি কীভাবে ব্যবহার করেন তার উপর নির্ভর করে আপনি নিজের জায়গা আর আপনার আশেপাশের সুখী বা একটি খুব শোককর স্থান তৈরি করতে পারেন আপনার মনকে সংগঠিত করে এবং এটিকে অত্যন্ত মূল্যবান কাজের দিকে মনোনিবেশ করার মাধ্যমে আপনি এখনকার চেয়ে আরও ভাল এবং সুখী মানুষ হতে পারেন এবং অন্যান্য আকর্ষণীয় বিষয় যা নিয়ে আলোচনা করা হয়েছিল তা হল আমাদের মনের দশ শতাংশই আমাদের বেশিরভাগ সাফল্যের জন্য ব্যবহৃত হয় এবং ভাবুন যে তিনি যদি বাকি নব্বই শতাংশ ব্যবহার করতে পারেন তবে আমরা দুর্দান্ত বিজয় অর্জন করতে সক্ষম হব তবে বেশিরভাগ সময় আমরা মনের জালিয়াতি অকেজো তথ্য সংরক্ষণে আমাদের মনের প্রায় চল্লিশ শতাংশ নষ্ট করছি যা আমাদের করা উচিত নয় এবং সেই চল্লিশ শতাংশ পুনরুদ্ধার করার চেষ্টা করা উচিত যা হতে পারে মনের অব্যবহৃত অংশের পঞ্চাশ শতাংশের সাথে সেই নব্বই শতাংশ ব্যবহার করে আর দশ শতাংশ দক্ষতার সাথে মিলিয়ে শতভাগ তৈরি করে এটি করার জন্য আমাদের অটোসাজেশন ব্যবহার করে আমাদের মনকে সম্মোহিত করা দরকার এবং এটি করার জন্য আপনার কোনও বিশেষজ্ঞের প্রশিক্ষণের দরকার নেই যাতে আপনি কেবল আপনার চিন্তাভাবনা দেখছেন এবং দিকনির্দেশনা দেওয়ার জন্য সঠিক পথে যেতে বাধা দিতে সঠিক মুহুর্তে কিছু বিপথগামী মানুষ ঠিক হস্তক্ষেপ করবেন বিশেষত যখন নেতিবাচক কম্পনগুলি সেখানে থাকে নেতিবাচক চিন্তাভাবনা থাকে আপনি কেবল সঠিক মুহুর্তে এটি পরীক্ষা করে দেখুন আর ইতিবাচক চিন্তাভাবনার সাথে তা প্রতিহত করুন অনেক ব্যক্তি অন্য কারও সাথে তুলনা করে তাঁরা ভাবেন যে কেউ নিজের চেয়ে ভাল এবং তাঁরা তাদের ক্ষমতার দিক থেকে কম ক্ষমতা বোধ করেন প্রকৃতপক্ষে প্রতিটি ব্যক্তির জন্য মনের শক্তি সীমাহীন এবং এই অর্থে একমাত্র প্রতিযোগিতা অন্যের সাথে নয় নিজের সাথে নিজেকে এক স্তর থেকে অন্য স্তরে পৌছাতে একজনকে তাঁর মন ব্যবহার করতে হবে এটা সব মনে আছে এবং প্রথম এক এ মাইন্ড গেমস হতে হবে জীবনের বেশিরভাগ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্যকর হয় চিন্তার উপর নির্ভর করে যা প্রাসঙ্গিক তথ্য সংগ্রহের মাধ্যমে সম্ভব তাই উচিৎ খুব তাড়াহুড়োয় কোনও সিদ্ধান্ত না নেওয়া ঘুমানোর সময় সত্য মন্তব্য মনে এবং স্মৃতিতে ডুবে যাওয়া আমাদের ইনপুট হিসাবে প্রদত্ত সমস্ত তথ্য অবচেতন মনকে কাজ করার পরে সকালে নতুন করে চিন্তা করা এবং তারপরে আউটপুটগুলি খুব স্বাচ্ছন্দ্যময় পরিবেশে আসার জন্য অপেক্ষা করে যেখানে আপনি সকালে একটা চিন্তাশীল পদক্ষেপ গ্রহণ করেন এবং সর্বোপরি আপনার অন্ত্রে অনুভূতিগুলির সঠিক পদক্ষেপের অনুরোধ জানানো উচিৎ স্মৃতির ধারণাগুলি সংঘবদ্ধতার মাধ্যমে কাজ করে তাই পূর্ববর্তী পাঠ শেষ করার সময় আমি আপনার সাথে এই কথাই বলেছিলাম এবং আমি ধারণাগুলি ব্যবহার করে কীভাবে জিনিসগুলি স্মরণে রাখতে স্মৃতিশক্তি ব্যবহার করতে পারি তার কয়েকটি উদাহরণ দিয়েছি যাইহোক বেশিরভাগ ক্ষেত্রে ব্যবস্থাপনাটি একটি খুব অবচেতন স্তরে কাজ করে তবে সচেতন করার জন্য আপনাকে এটির প্রশিক্ষণ দিতে হবে আপনাকে খুব সচেতনভাবে কিছু প্রশিক্ষণ দেওয়া দরকার সুতরাং এই পাঠে আসুন আমরা দেখি আপনি কীভাবে স্মৃতিশক্তির সর্বোত্তম ব্যবহার করতে পারেন কীভাবে প্রশিক্ষণ দিতে পারেন এবং তারপরে আপনি কীভাবে আপনার মনকে খুব সুসংহতভাবে কার্যকর করতে পারেন তা দেখে নিতে হবে এখন নাম এবং মুখগুলি স্মরণ করা থেকে শুরু করা যাক সাধারণত আমরা সেই সমস্ত লোকদের পছন্দ করি যারা আমাদের নাম স্মরণ করে এবং প্রায়শই আমাদের ডাকে একরকম আমরা তাদের পছন্দ করতে শুরু করি এবং তারপরে যারা সেই লোকদের প্রথম পরিচয় থেকে আমাদের স্মরণ করে আমরা একরকম স্নেহ প্রকাশ করি এই ভেবে যে এই লোকেরা আমাদের পছন্দ করে তাই এটি একটি মানবিক প্রবণতা আমরা ভাবার চেষ্টা করি যে যারা আমাদের নামগুলি গুরুত্ব সহকারে গ্রহণ করে না বা যারা আমাদের সাথে তাদের সম্পর্ক বজায় রাখার যোগ্য হিসাবে বিবেচনা করে না তাদের হিসাবে আপনি একজন পেশাদার এবং আপনি যদি একটি ভাল অবস্থানে পৌঁছান তবে আপনার সাথে যুক্ত সমস্ত লোকের নাম মনে রাখতে হবে এমনকি একটি নাম ভুলে যাওয়া কিছুটা বিব্রতকর কারণ হতে পারে বিশেষত যদি আপনি ভুলে যান তবে ব্যক্তিটি নিজেকে বিরক্তও বোধ করতে পারে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে এবং খুব মজার হাস্যকর উপায়ে এটি ঘটতে পারে আপনি ভুলভাবে কোনও ব্যক্তির মুখটিকে ভুল নামের সাথে সংযুক্ত করতে পারেন এই অর্থে সেই ব্যক্তির শত্রুদের নাম আপনার মনে আসতে পারে তারপরে আপনি যদি সেই ব্যক্তিকে সেই নামে ডাকেন ততক্ষণে সেই ব্যক্তি বিরক্ত বোধ করতে পারেন যে নামটি তিনি শুনতে চান না এবং আপনি তাঁকে বিভ্রান্ত করেছেন সুতরাং নামগুলি সঠিকভাবে স্মরণ করে এই জাতীয় বিব্রত এড়াতে হবে যাইহোক আজকাল লোকেরা নাম বা মুখগুলি মনে রাখার জন্য ক্রমবর্ধমান দক্ষতা হারাচ্ছে এটি প্রাপ্ত তথ্যের উদ্বৃত্ততার কারণে হতে পারে সুতরাং আজ তথ্যের পরিমান উপচে পড়ছে এবং তারপরে আমরা সর্বত্র তথ্য দিয়ে আচ্ছন্ন হয়েছি তারপরে স্বল্পমেয়াদী স্মৃতিশক্তির জন্য কী রাখা হবে এবং দীর্ঘমেয়াদী স্মৃতির জন্য কী রাখা হবে তা সিদ্ধান্ত নেওয়া মনের পক্ষে খুব কঠিন এবং প্রায়শই আমরা এই প্রক্রিয়াকরণের ক্ষেত্রে পর্যাপ্ত সময় দিই না তবে এগুলি ছাড়াও আমরা কিছু অন্যান্য কাজ করি যেমন স্ট্রেস তৈরি করা বা ক্লান্তি ভোগ করা বা ঠিকভাবে ঘুমানো বা সঠিকভাবে না খাওয়া এখন এই সমস্ত নেতিবাচক জিনিস মস্তিষ্ককে ক্লান্ত করতে পারে এটি ক্লান্ত করে তুলতে পারে এবং এটি মনের স্বাভাবিক এবং তাত্পর্যপূর্ণ কার্যকারিতাগুলিকে প্রভাবিত করতে পারে সুতরাং আপনি যদি নিজের মনকে যথাযথভাবে সংগঠিত করতে চান তবে ভাল খাওয়া এবং ভাল ঘুমের কথা মনে রাখুন তাই আপনার স্বাস্থ্য পরিচালনার ক্ষেত্রে আমরা আগে যে পাঠগুলি করেছি তা মনে রাখবেন লোকেরা নাম মনে না রাখার জন্য আরও একটি আকর্ষণীয় কারণ এটি হ্যারি লোরেইন তার মাইন্ড পাওয়ারের সিক্রেটস অফ ইন মাইন্ডে উল্লেখ করেছেন যেখানে তিনি বলেছেন "অনেক লোক যারা ক্রমাগত অভিযোগ করে যে তাঁরা নাম ভুলে যায় আসলে সেগুলি ভুলে যায় না" বরং তিনি বলেছেন তাঁরা এগুলি মনে রাখে না প্রকৃতপক্ষে কখনও কখনও তাঁরা তাদের শুনতেও পায় না "সুতরাং এর অর্থ কী প্রকৃতপক্ষে আপনি জিনিসগুলিকে প্রথমেই ভুলে যান না আপনি মনে রাখেন না আপনি মনে রাখার জন্যও চেষ্টাও না আপনি যথেষ্ট মনোযোগ দেননা আপনি কেবল ভেবেছিলেন যে আপনি কিছু শুনেছেন কিন্তু বাস্তবে আপনি শোনেন নি আপনি সঠিক শ্রোতা সক্রিয় শ্রোতা হিসাবে কাজ করেন নি আপনি তখন খারাপ শ্রোতা তাই এই প্রসঙ্গে লোরেইন পরামর্শ দেন যে নামগুলি মনে রাখার প্রথম নিয়মটি হল আপনার কারও সাথে পরিচয় হওয়ার সাথে সাথে নামটি সঠিকভাবে শোনা সাধারণত কোনও সামাজিক সমাবেশে অনেক আওয়াজের মধ্যে আপনার যখন কারও সাথে পরিচয় হয় তখন নাম শুনতে খুব অসুবিধা হয় এমনকি মাঝে মাঝে বিশেষত যখন চারপাশে সংগীত চলতে থাকে লোকেরা নাচানাচি করে প্রচুর শব্দ হতে থাকে হাসাহাসি চলে কৌতুক চলে তখন আপনি খুব দ্রুত শুনে নামটি ধরতে পারবেন না তবুও যদি আপনি কারও সাথে পরিচয় হওয়ার মুহুর্ত আপনি স্মরণ করতে না পারেন তবে সেই ব্যক্তিকে তার নামটি পুনরাবৃত্তি করতে বা বানান করে বলতে বললে বিব্রত বোধ করা উচিত নয় এখন লোকেরা সাধারণত তাদের নাম সম্পর্কে তথ্য ভাগ করে নিতে পছন্দ করে তাই আপনার বিব্রত হওয়া উচিত নয় আপনি বরং ব্যক্তিকে জিজ্ঞাসা করতে পারেন কীভাবে উনি এটি বানান করবেন তারপরে আপনি যদি বানানটি দীর্ঘ নাম হিসাবে বিভক্ত করেন আপনি উচ্চারণটি ধরতে সক্ষম হবেন এবং আপনি এটি মনে রাখতে সক্ষম হবেন মনে করার শর্তে অ্যাসোসিয়েটেড কৌশলে একবার নামটি সঠিকভাবে পেয়ে গেলে মনে নামটি নিবন্ধভুক্ত হবে আর তার পরে আপনার এটি ব্যবহার করা উচিত আপনার এটি উল্লেখ করা উচিত আপনার এটি বলা উচিত কমপক্ষে আপনার এটি স্মৃতিতে ধরে রাখতে তিনবার উচ্চারণ করা উচিত আমরা ধরে নিচ্ছি যে শেইলার সাথে পরিচয় হয়েছে সুতরাং শেইলার সাথে পরিচয়টা ভালো লেগেছে নামটি ব্যবহার করুন এবং তারপরে বলুন "শেইলা খাবারটি পছন্দ হয়েছে শেইলা আপনি কি এটা পছন্দ করেন " ইত্যাদি ফেরার সময় বলুন "শুভরাত্রি শেইলা আবার পরে দেখা হবে শেইলা " আপনি যখন নামটি কমপক্ষে তিনবার ব্যবহার করে ফেলেন তখন এটি আপনার স্মৃতিতে প্রবেশ করে এবং তারপর এটি মুছে ফেলা কঠিন লোরেইন যেমন উল্লেখ করেছেন বেশিরভাগ সময় আপনি ভুলে যান কারণ আপনি কখনই তা মনে করেন নি সুতরাং আপনি এটি রেজিস্টার করে মনে রাখার চেষ্টা করুন তারপরে লোরেইন এর মতে নাম ও মুখগুলি মনে রাখার ক্ষেত্রে সর্বোত্তম উপায় হল নামটি মুখের সাথে সংযুক্ত করা এবং তিনি বলেছিলেন এটি দুটি উপায়ে করা যেতে পারে এক কিছু বোঝানোর মাধ্যমে নাম এবং দ্বিতীয়টি মুখের সাথে নাম মনে রেখে আমরা এটি কীভাবে কাজ করতে পারি তা দেখা যাক উভয় ক্ষেত্রেই ব্যক্তির সৃজনশীল কল্পনা ব্যবহার করতে হবে কোনও নামকে অর্থ প্রদান করা সহজেই সম্পন্ন হবে যদি নামটি নিজেই কিছু বোঝায় উদাহরণস্বরূপ মিঃ গ্রিনউড এত সবুজ সবুজ বর্ণ বন গাছ থেকে বন ভালো ভাবে মনে রাখতে পারেন আর মিঃ টেম্পেল ব্রাউন অর্থাৎ আপনি কোনও মন্দির মনে করতে পারেন আর মনে করতে পারেন যে এটি বাদামি রঙের ভারতীয় নাম যেমন মিসেস চন্দিনী আপনি জানেন যে এটি চাঁদ থেকে এসেছে তাই আমরা অর্ধচন্দ্রের কথা মনে করতে পারি এবং আপনি তার মুখকে চাঁদ এবং সূর্যের মতো কিছু ভেবে মনে রাখতে পারেন যাতে আপনি সঠিক সময়ে মনে করতে পারেন সুতরাং আপনি অর্থ সংযুক্ত করতে পারেন এবং তারপরে আপনি যখন কোনও চিত্রের সাথে অর্থটি সংযুক্ত করেন তখন এটি মনে রাখা আরও সহজ তবে সমস্যাটি সেই নামগুলির সাথে যেখানে কিছু অর্থ বের করা খুব কঠিন নামগুলির মূল অর্থের সাথে জড়িত কোনও অর্থ ছাড়াই দৃশ্যত উপস্থিত রয়েছে বলে মনে হয় সুতরাং কোনও অর্থ ছাড়াই নামগুলির ক্ষেত্রে এর অর্থ মনে রাখা দরকার সুতরাং আপনাকে সৃজনশীলতা ব্যবহার করতে হবে সুতরাং উদাহরণস্বরূপ লোরেইন একটি খুব আকর্ষণীয় কেস বলেছেন নাম স্ট্যাপলটনের মতো সুতরাং প্রথম উদাহরণ দেখে মনে হচ্ছে যে এই জাতীয় নামের জন্য কী অর্থ হতে পারে তবে তিনি বলেছিলেন যে আপনি এটি ভাগ করেছেন ঠিক আছে প্রধান টন এখন আপনার পক্ষে এটি কল্পনা করে মনে রাখা সহজ যে এত স্ট্যাপল রয়েছে যা একটি টনের ওজনের সমান হয় তাই এটা এক টন ওজনের অনেক স্ট্যাপল একইভাবে আমি হিমাংশুর মতো একটি ভারতীয় নামকে আরও একটি উদাহরণ দিতে পারি যা চাঁদের প্রকৃত শীতল আলোকে নির্দেশ করে তবে আপনি যদি এর অর্থ না জানেন এবং তবে বলতে হবে দেশের অন্য কোনও অঞ্চল থেকে এসেছেন সুতরাং আপনি এই ব্যক্তিকে শীতল চাঁদের রশ্মির সাথে সংযুক্ত করতে পারবেন না এবং তারপরে অন্য কোনও উপায় বা অন্য কোনও বিষয় বের করার দরকার রয়েছে সুতরাং আবার আপনি নামটি বিভক্ত করবেন এবং তারপরে উদাহরণস্বরূপ আপনি সহজে কারও হিসাবে মনে রাখতে পারেন সুতরাং এখানে হিম "অ্যান" "শু নামের একজন পুরুষ ব্যক্তি আছেন ঠিক আছে তাই এটি ছড়ার মত আর "হিমাংশু"কে একটা অর্থ প্রদানের চেষ্টা করে তাই আপনি এটি বিভক্ত করছেন এখন এখানে an এ ব্যাকরণগত সংশোধনের সন্ধান করবেন না সুতরাং আপনি বলবেন এটি " এ শু" হওয়া উচিত এবং তারপরে আপনি এটিও বলবেন যে এটি সর্বদা "শু" হিসাবে ব্যবহার করা উচিত তাই আগের নিয়মটি মনে রাখুন আমরা শেষ পাঠে আলোচনা করেছি যে আপনি যতটা সম্ভব অযৌক্তিক সংস্থাগুলি তৈরি করতে সক্ষম হন তবে আপনার মনে থাকবে যে মুহুর্তে আপনি এটিকে যৌক্তিক করে তুলবেন এটি ভুলে যাবেন এটি একটি দীর্ঘ হাইওয়েতে গাড়ি চালানোর মতো যেখানে এক ট্র্যাকের পরিস্থিতি যেখানে আপনি ট্র্যাকগুলি অনুসরণ করছেন একটি ট্র্যাককে ছাড়িয়ে যাচ্ছেন এবং অন্যটির আগে যাচ্ছেন এবং তারপরে একটিকে ছাড়িয়ে যান এবং তার আগে যাচ্ছেন এবং আপনি একই জিনিস পুনরাবৃত্তি করছেন এবং তারপরে এটি একঘেয়ে হয়ে যায় আর মন সামান্য ঘুমানোর চেষ্টা করবে এমনকি কোনও নিয়ন্ত্রণের ক্ষমতা ছাড়াই এখন কেন এটি ঘটে কারণ জিনিসগুলি খুব সাধারণ রুটিন পদ্ধতিতে চলছে এবং খুব যুক্তিপূর্ণ ভাবে পুনরাবৃত্তি হচ্ছে কিন্তু যখন এটি অযৌক্তিক হবে তখন মন মনে রাখবে তখন এটি একটি ধাক্কা খায় মনে হয় এটি স্বাভাবিকের মতো নয় সুতরাং এটি ঠিক মনে রাখা উচিত অযৌক্তিক সংযোগগুলি ব্যবহার করে এবং সেটিকে মনে রাখার চেষ্টা করুন এবং এটি একটি চিত্রের সাথে দ্বিতীয় পদ্ধতি হিসাবে সংযুক্ত করতে চেষ্টা করুন নামটিকে মুখের সাথে মিলিয়ে রাখার অর্থ এটিই সুতরাং এখানে আপনাকে নামের সাথে কোনও চিত্র বা ব্যক্তির একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য যুক্ত করতে হবে এখন কোনও ব্যক্তির স্বতন্ত্র বৈশিষ্ট্যটি হতে পারে একটি তিল গোঁফ বা গোঁফের বিভিন্ন আকার এবং আকৃতি একটি প্রসারিত দাঁত চিবুকের উপর ডিম্পল চুলের রঙ নিজেই খুব স্বতন্ত্র হতে পারে চুলের স্টাইল স্বতন্ত্র হতে পারে নাকের আকার হতে পারে কানের আকার ইত্যাদি সুতরাং এগুলি কোনও ব্যক্তির সমস্ত স্বতন্ত্র্য বৈশিষ্ট্য এবং এটি চরিত্রের মুখের মধ্যে খুব স্বতন্ত্র কিছু শনাক্ত করে এবং লক্ষ্য করে পরবর্তী আকর্ষণীয় জিনিসটি হল কোনও দুজন ব্যক্তি একই বৈশিষ্ট্যটিকে স্বতন্ত্র বলে মনে করেন না অর্থাৎ আপনি এক ব্যক্তির মধ্যে অনন্য বিশেষ কিছু দেখতে পেলে তা যে অন্য কোনও ব্যক্তির কাছে পাবেন না তা নয় তবে মজার বিষয়টি হল কোনও ব্যক্তি অন্য কোন ব্যক্তির যা খেয়াল করেন তা অন্য কোনও ব্যক্তি খেয়াল নাও করতে পারেন সুতরাং আপনি খেয়াল করতেই পারেন যে ব্যক্তি বা যে মেয়েটিকে তার হাসির জন্য এবং তারপরে আপনি তাঁর ডিম্পলগুলি খেয়াল করেছিলেন তবে আপনার সাথে থাকা অন্য ব্যক্তিও লক্ষ্য করে বলেছেন "ওহ তাঁর কি ডিম্পল ছিল আমি এটি খেয়াল করিনি " সুতরাং এটি আকর্ষণীয় কিছু তাই মন বিভিন্ন মানুষের জন্য আলাদাভাবে কাজ করে সুতরাং আপনি এটির জন্য নির্দিষ্ট যা আপনার জন্য স্বতন্ত্র ভেবে তারপরে এটি লিঙ্ক করেন এবং তারপরে নামটি চিত্রের সাথে যুক্ত করেন আবার কিছু সাধারণ ভারতীয় নাম দেখে যেমন আমরা বলি যে সুরিয়া সূর্য থেকে এসেছে এবং আপনি সূর্যের এমন কিছু গুণকে সংযুক্ত করার চেষ্টা করেন যা হল সোনা সুতরাং আপনি দেখতে পাচ্ছেন সুরিয়া একটি সোনার রঙযুক্ত চশমা পরেছেন সুতরাং যখন আপনি সোনার রঙযুক্ত চশমাটি মনে করবেন তখন সোনার সুরিয়া আপনার মনে আসবে বা উদাহরণ হিসাবে চন্দিনী চাঁদ সুতরাং আপনি বলতে পারেন চন্দিনী রূপোর ব্রেসলেট পরেছেন তাই চন্দিনীর রূপোর ব্রেসলেট পরা আপনি লক্ষ্য করেন যে তিনি এটি পরেছেন কি না আপনি কল্পনা করেছেন যে তিনি এটি পরেছেন এবং তারপরে সেই রূপোর ব্রেসলেট এবং রূপো চাঁদ এবং তারপরে আপনি সেই যুক্ত হওয়া নামটি মনে করেন সুতরাং অনুশীলনের জন্য আপনার যা করা উচিত তা হল আপনার ম্যাগাজিনগুলি থেকে ছবিগুলি কাটা উচিত তাদের নাম দেওয়া উচিত এবং আপনার স্মৃতিশক্তির উন্নতির জন্য এগুলি কিউ কার্ড হিসাবে ব্যবহার করা উচিত এবং তারপরে যা হবে তা হল আপনার কাছে প্রায় 100 টি মুখ 100 টি আলাদা নাম থাকবে আপনি তখন আপনার কাছে থাকা কিছু কিউ কার্ডের সাথে খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন এবং তারপরে একটি নতুন মুখ চিহ্নিত করুন এবং আপনি পরবর্তী পর্যায়ে খুব দ্রুত মুখটি মনে করুন এখন এক্ষেত্রে আপনার কিছু মেমোরি এইড ব্যবহার করতে সক্ষম হওয়া উচিত এখন আপনার স্মৃতিশক্তিটি আপনার কাজ করার জন্য আপনাকে প্রায়শই কিছু মেমোরি এইডস কিছু টিপস ব্যবহার করতে হবে এখন এই এইডস কী হতে পারে উদাহরণস্বরূপ একটি ছোট সাদা বোর্ড যাতে আপনি স্কেচ কলমে লিখতে পারেন এবং তারপরে এটি মুছে ফেলতে পারেন হোয়াইট বোর্ডের মার্কার পেন এবং এটি মুছে ফেলতে পারে বা এমন একটি নোটিশ বোর্ডও যেখানে আপনি খড়ি বা এমন কোনও কিছু ব্যবহার করে লিখতে পারেন আপনাকে যা করতে হবে তা হল সমস্ত আইটেম তালিকাভুক্ত করা এবং এটি হয়ে গেলে আপনি এটি কিছুটা ঘষে ফেলুন বা আপনি এটিকে বন্ধ করে দিন সুতরাং এখন এতে একদিকে করণীয় তালিকা অন্যদিকে ইভেন্ট তালিকা তৃতীয় পক্ষের শপিং তালিকা থাকতে পারে আপনি একটি নোটবুক বা ডায়েরি বা একটি ছোট নোটবুকও ব্যবহার করতে পারেন যা আপনি আপনার পকেটে বহন করতে পারেন যেখানে আপনি লিখে রাখতে পারেন যে কাজগুলি আপনাকে পরিচালনা করতে হবে আইটেম কিনতে হবে এবং একবার আপনি কিনে ফেললে এটি সরিয়ে ফেলতে পারবেন অনেক লোক কেবল কাগজের টুকরো ব্যবহার করেন যাতে তাঁরা তালিকা তৈরি করেন এবং তারপরে এটি হয়ে গেলে তাঁরা ফেলে দেন প্রকৃতপক্ষে তাঁরা বিভিন্ন জিনিসের জন্য বিভিন্ন তালিকা তৈরি করেন এবং এটি শেষ হয়ে গেলে তাঁরা এটিকে ফেলে দেন এবং আবার নতুন তালিকা লেখেন আজ আপনি তালিকা পরিচালনার জন্য যে কোনও মোবাইল বা কম্পিউটার অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন প্রচুর অ্যাপ্লিকেশন রয়েছে আপনার পছন্দসই একটি ব্যবহার করুন সুতরাং এমনকি তারা আপনাকে অনুস্মারকগুলি প্রেরণ করে তারা প্রেরণের সময় আপনার ইমেল ব্যবহার করতে পারে তারা পপআপ করতে পারে এবং আপনাকে বলতে পারে যে আপনি কারও কিছু চান কিনা বা আজ তাদের জন্মদিন এবং তারপরে আপনি যখন তালিকা তৈরি করেন এই অ্যাপ্লিকেশনগুলি ব্যবহার করে বা আপনি যখন এগুলি আবার স্মরণ করতে চান আপনি অগ্রাধিকার অনুযায়ী তালিকাটি পুনরায় সাজিয়ে নিতে পারেন এবং তারপরে শীর্ষস্থানীয়টি প্রথমে করতে পারেন বা সংখ্যার ভিত্তিতে সেগুলি সাজান বা বর্ণমালা ব্যবহার করুন বা আপনি রঙ দিতে পারেন সর্বাধিক গুরুত্বপূর্ণ অন্তত গুরুত্বপূর্ণ কাজগুলি সনাক্ত করতে রঙ ব্যবহার করতে পারেন সুতরাং কোনও শপিং তালিকার ক্ষেত্রে আপনাকে যদি 4 5 টি দোকান থেকে জিনিসপত্র কিনতে হয় তবে আপনি আইটেমগুলি রোডম্যাপ অনুসারে সাজিয়ে নিতে পারেন যেভাবে প্রথম শপ প্রথমে আসে সুতরাং আপনি কিছু কিনবেন এবং তারপরে আপনি আবার ঘুরবেন আপনাকে আলাদা দিকে যেতে হবে যেখানে আপনি দ্বিতীয় দোকানটি খুঁজে পাবেন এবং তারপরে তৃতীয়টি প্রথমে আরও বেশি দূরত্বে এমন কিছু কেনার পরিবর্তে এবং পরে আবার ফিরে আসবেন যা আবার স্বল্প দূরত্বে পাওয়া যায় কিন্তু দীর্ঘতম দূরত্বে কিছু কিনতে যাচ্ছেন সুতরাং আপনার ছোটটি থেকে কেনা উচিত দীর্ঘতম দূরত্বের স্থানে যেতে হবে বা প্রথমে সবচেয়ে কাছে যেতে হবে কিনুন এবং আরও কম দূরত্বের দিক থেকে এবং তারপরে আরও কম দুরত্বে এভাবে সুতরাং এটি আপনার অনেক বেশি সময় সাশ্রয় করবে তাই এটির পরিকল্পনা করা দরকার এমনটি হওয়া উচিত নয় যে আপনি দোকানে গিয়ে ভুলে গেছেন যে "ওহ এটি অন্য দোকান থেকে কেনা উচিত " সুতরাং আপনারা রোডম্যাপ অনুসারে ভৌগলিকভাবে ব্যবস্থা করেন এবং যে দোকানগুলি আসছে সেগুলি অনুসারে এবং আইটেম শপগুলিতে তাদের রাস্তায় উপস্থিত হওয়ার ক্রম অনুসারে তালিকাভুক্ত করা হয় এবং তারপরে এই জিনিসগুলি বাদ দিয়ে আপনি আপনার মনকে প্রশিক্ষণ দিতে পারেন আর কিছু অন্যান্য সাধারণ কৌশল দিয়ে স্মৃতিশক্তি একটি কৌশল যা পরীক্ষাগুলিতে পাওয়া গেছে এমনকি এটি খুব সহজ এবং বেশ উপকারী বলে মনে হয় এমনকি যখন আপনাকে কোনও কিছু ধারণার নাম স্মরণ করতে হয় আপনি নম্বর ব্যবহার করতে পারেন বা নামগুলি মনে রাখার জন্য বর্ণমালা মনে করতে পারেন যা আপনার স্মৃতির প্রান্তে রয়েছে সুতরাং বর্ণমালা হিন্দি বা ইংলিশ বা আপনার যে কোনও ভাষার ব্যবহারের মতো হতে পারে এবং আপনি শব্দ বা ধারণা বা নামটি সংযুক্ত করতে পারেন এবং যখন আপনি এটি ভুলে যান অর্থাৎ আপনি আসলে এটি আপনার মনে করতে পারবেন সুতরাং আসুন উদাহরণস্বরূপ দেখা যাক আপনি জানেন যে আপনি কোনওভাবে শুরুটি স্মরণ করে রাখলে আপনি নামটি মনে করতে পারবেন বেশিরভাগ ক্ষেত্রে হয় আপনি শুরুটি মনে রাখেন বা কোনও কিছু একটি নাম বা কোনও জিনিসের শেষের কথা মনে রাখবেন কিন্তু আপনি যদি শুরু বা শেষ মনে রাখেন তবে আপনি এটি মনে রাখতে সক্ষম হবেন সুতরাং আমরা বলতে পারি যে নামটি এই শব্দটির সাথে শেষ হয় না এন এক্ষেত্রে বর্ণমালার প্রতিটি অক্ষর বলা দরকার এবং তারপরে "এন" দিয়ে শেষ করা উচিত যেমন এ এন এবং তারপর বি এন সুতরাং আপনি বুঝতে পারবেন ঠিক আছে একটি এন এটি অশ্বিন নয় বি এন সুতরাং এটি বেকন বা কোনও সি নয় এন এবং কখন আপনি একে একে এগোতে থাকেন এবং তারপরে যখন আপনি ভি এন পৌঁছে যান তখন এটি আপনার মনে সঙ্গে সঙ্গেই আঘাত করতে পারে যে "ওহ এটি বরুণ" সুতরাং আপনি এটি পেয়েছেন সুতরাং আপনি যখন মানসিকভাবে ব্যক্তির সাথে কথা বলার সময় খুব তাড়াতাড়ি স্মরণ করতে সক্ষম না হন তখনও আপনি এটি করতে পারেন আপনি খুব তাড়াতাড়ি ছুটে যেতে পারেন এবং নামটি পেতে পারেন এবং তারপরে বলতে পারেন "হাই বরুণ আপনি কেমন আছেন " এবং পরীক্ষায় আপনি আবার ধারণাগুলি লিঙ্ক করতে পারেন এবং তারপরে সেই নির্দিষ্ট শব্দটি বলতে পারবেন এটি হল মূলশব্দ বা এটি সেই এক শব্দের উত্তর যা আপনি মনে রাখতে সক্ষম নন যাতে আপনি আবার এই পদ্ধতিটি ব্যবহার করেন কমপক্ষে বর্ণমালা বলার চেষ্টা করুন আপনি মাঝপথে এমনকি শেষে আপনি এটি পেতে সক্ষম হবেন এমনকি আপনি ক্রয়ের তালিকার জন্য বা আপনার মনে পড়ে এমন যে কোনও কিছুর জন্য এটি অনুশীলন করতে পারেন তবে তা পুনরায় সংগ্রহ করতে অসুবিধা হয় আপনার মন এবং স্মৃতিশক্তিকে প্রশিক্ষণের জন্য অন্য টিপস হাতের ক্রিয়াকলাপে মনোনিবেশ করুন এটি খুব গুরুত্বপূর্ণ এই ঘনত্ব যখন আপনি মনোনিবেশ করেন তখন মন জিনিসগুলি শোষণ করে এবং মনের পক্ষে স্মৃতিতে এটি ধরে রাখা সহজ উদাহরণস্বরূপ আপনি যখন পড়েন যদিও আপনি বলতে পারেন যে আমি পড়ছি এবং তারপর গান শুনছি সুতরাং আমার পক্ষে পড়া সহজ হয় আসলে আপনি আপনার মন এবং স্মৃতিটিকে খুব দক্ষতার সাথে কাজ করতে দিচ্ছেন না ঠিক আছে কখনও কখনও আপনি টিভি চালিয়ে বা গান শোনার মাধ্যমে একঘেয়ে কাজটি পরিচালনা করার চেষ্টা করেন তবে সাধারণত আপনি যদি কিছু পড়তে চান এবং এটি দীর্ঘ সময়ের জন্য মনে রাখতে চান এবং যখন আপনি গুরুতর কিছু পড়েন আসুন আমরা আপনার পরীক্ষার জন্য বা আপনার উপস্থাপনার জন্য বলি যে আপনি কিছু প্রস্তুত করছেন টিভি বা টেপ রেকর্ডারটি চালু রেখে সেগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন তখন আর কিছু শুনতে পাবেন না এবং তারপরে আপনার মন কান নিজেই দখল করে রাখুন এবং তারপরে আপনি আবার এমন কিছু মনে রাখতে বাধ্য করছেন যা আপনি নিজের চোখ দিয়ে অনুধাবন করছেন এবং তারপরে এটি আপনার মনের অভ্যন্তরে নিয়ে যাচ্ছেন মনের পক্ষে যা একক কাজে মনোনিবেশ করতে পারে তা মনে রাখা সহজ এবং যখন আপনি কিছু করেন তখন মনে মনে বিশদটি নিবন্ধ করুন সুতরাং সাধারণত আপনি একটি অস্পষ্ট মানসিকতা নিয়ে কিছু করেন এবং তারপরে আপনি বিশদটি বের করতে পারেন না সাধারণ মানুষের ক্ষেত্রে এটি সাধারণত ঘটে থাকে আপনার বাড়ীতে বা আপনার অফিসে আপনার দরজাটি লক করার সময় আপনার অন্য কিছু চিন্তা করা উচিত নয় যখন আপনি দরজাটি তালাবদ্ধ করেন এবং আর আপনার মনকে অন্য কোনও চিন্তায় ব্যস্ত রাখেন সেদিকে মনোযোগ না দিয়ে আপনি লক করেন তখন হয়তো আপনার মন ভাবছে ওহ আমাকে ওই ব্যক্তির সাথে পথে যেতে হয়েছিল আর সেই ব্যক্তি ক্যান্টিনে আসবেন কিনা ইতিমধ্যে দেরি হয়ে যাওয়ার জন্য আপনাকে ছুটে যেতে হবে এখন আপনি যখন এটি লক করছেন তখন আপনার মন তাতে নেই তবে অর্ধেক পথে আপনার মনে একটি উত্তেজনাপূর্ণ অনুভূতি হবে কারণ আপনি এই মুহুর্তে লাফিয়ে উঠতে পারেন যাতে আপনার দরজাটি তালাবন্ধ করে রেখেছেন কিনা এই বিষয়টি আপনার মন নিবন্ধ করেন নি এবং এটি আপনার সন্দেহ জাগিয়ে তুলবে এবং আপনি মনে করতে থাকবেন যে দরজাটি লক করেছিলেন কিনা সুতরাং এই জায়গাটিতে এটিকে আনলক করে ছেড়ে দেওয়া খুব বিপজ্জনক এবং তারপরে কোনও চোর বা যে কেউ প্রবেশ করতে পারে এবং সময়মতো সেই অ্যাপয়েন্টমেন্ট করার পরিবর্তে আপনি চেক করতে ছুটে যাবেন এবং আপনি দেখতে পাবেন যে এটি লক করা আছে ঠিক আছে তবে এটি কেবল আপনার সন্তুষ্টির জন্য সুতরাং আপনি আবার যাচাই করতে ফিরে যাবেন কেন এটি ঘটে কারণ লক করার সময় আপনার মন অন্য কিছুতে ব্যস্ত ছিল এবং আপনি মনোযোগ দেননি মনোযোগ দেওয়া এবং মনকে অন্য কিছু ভাবনায় থাকতে না দেওয়া এবং মনের কথা বলা এবং স্মৃতিশক্তিতে রেজিস্টার করা যে আপনি তালা লক করেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি মস্তিষ্ককে সচল রেখে মানসিক ক্রিয়াকলাপের সাথে জড়িত এমন গেম খোলার মাধ্যমে আপনার মনকে সচল রাখতে এবং আপনার স্মৃতিটিকে খুব সজীব রাখতে পারেন এবং তারপরে এটি মনকে ভাবতে উত্সাহিত করবে নির্দিষ্ট কিছু তথ্য মাথায় রাখবে বা এমন ক্রিয়াকলাপ অনুশীলন করবে যা আপনার স্মৃতিতে প্রয়োজন ধাঁধা সমাধান করা স্ক্রাবল দাবা খেলা এবং একটি নতুন ভাষা শেখার মতো বিষয়গুলি আবার চ্যালেঞ্জ সুতরাং মনকে অনেক কিছু মনে রাখতে হবে তাই সকলেই মনকে সচল রাখে এবং আজ এমনকি ছোট ছোট জিনিসের জন্য আমরা আমাদের মন এবং স্মৃতি ব্যবহার করি না এবং তারপরে আমরা সম্পূর্ণরূপে ইলেকট্রনিক গ্যাজেটে রিলে বাছাই করি এবং তারপরে অনুমান হিসাবে ব্যবহার করি এবং আমরা তাদের উপর সম্পূর্ণভাবে নির্ভর করি সুতরাং সাধারণ গণনার জন্য আপনার যা করা উচিত তা হল আপনি ক্যালকুলেটরে না গিয়ে আপনার স্মৃতি ব্যবহার করুন নিজের মন ব্যবহার করুন তাই যখনই আপনি ছোট জিনিসের জন্য ক্যালকুলেটর ব্যবহার করেন তখন আপনি অনুশীলনের জন্য আপনার মন এবং স্মৃতি থেকে বঞ্চিত হচ্ছেন অনুশীলন করুন এবং তাদের উভয়কে সক্রিয় রাখুন সুতরাং উপসংহারে আমি বলতে চাই যে এই হল একটা পরামর্শ এবং বইগুলি আপনার সাথে ভাগ করে নিয়েছি এবং বলতে চাইছি এই বক্তৃতা প্রায় শেষ আপনার সুসংহত হওয়া উচিত এবং যখন আপনি সুসংহত আছেন তখন কী কী উপকারে আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণে পুরোপুরি নিয়ন্ত্রণে পাবেন এবং সময়মতো আপনার কাজগুলি সম্পন্ন করতে আপনি দক্ষ হয়ে উঠবেন সুতরাং আপনি সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি কাজ করবেন এবং সাধারণ মানুষের তুলনায় তা অনেক বেশি দক্ষতার পরিচয় কারণ এটি যে আপনি আপনার মনকে খুব সুসংহতভাবে ব্যবহার করছেন এবং আপনার স্মৃতি সর্বাধিক ব্যবহার করছেন এবং মনকে শতভাগ ব্যবহার করছেন এবং আপনি সর্বদা থাকবেন মনে রাখবেন গুরুত্বপূর্ণ জিনিস রাখা ছিল আপনি চাবিগুলি অনুসন্ধান করবেন না সুতরাং আপনি সেই ফাইলগুলি অনুসন্ধান করতে পারবেন না তবে আপনি খুব তাড়াতাড়ি স্মরণ করতে পারেন এবং আপনি সর্বদা গুরুত্বপূর্ণ তারিখ এবং অ্যাপয়েন্টমেন্টগুলি মনে রাখবেন এবং আপনি জন্মদিন এবং আপনার নিকটবর্তী মানুষের বার্ষিকী কখনই ভুলে যাবেন না যাতে আপনি যখন আপনার খুব কাছের মানুষদের গুরুত্বপূর্ণ কাজগুলি ভুলে যান তা সংশ্লেষিত হওয়ার পরিবর্তে সম্পর্ক আরও সমৃদ্ধ হয় এখন আর্ট অফ লিভিংয়ের ক্ষেত্রে আমি দুটি গুরুত্বপূর্ণ চিন্তাভাবনার সাথে বক্তব্য শেষ করবো প্রথমটি হল বার্ট্রান্ড রাসেলের তিনি বলেছেন আপনি যা চান তার কিছু না থাকাই সুখের এক অপরিহার্য অঙ্গ এখন পুরো প্রোগ্রামে আমি পুরো কোর্সে বলেছি যে আপনার সফট স্কিলগুলি বিকাশ করুন যাতে আপনি এটি পেতে পারেন আপনার ব্যক্তিত্ব বিকাশ করুন যাতে আপনি এটি অর্জন করতে পারেন আপনি এটি সম্পাদন করতে পারেন ঠিক আছে তবে আমি আপনাকে এও বলেছি যে আপনার নিজের সাথে প্রতিযোগিতা করা গুরুত্বপূর্ণ আপনি নিজের জন্য বিকাশ করুন এবং তারপরে আপনি কারও সাথে প্রতিযোগিতা করার চেষ্টা করবেন না এবং যা কিছু আপনি পাবেন তা নিজের জন্য পাবেন তবে এই পৃথিবীতে একই সময়ে আপনি যা চাইছেন তা আপনি নাও পেতে পারেন সুতরাং রাসেল বলেছেন যে আপনি নিজের পছন্দমতো কিছু না পেলেও তিনি বলেছিলেন যে এটি সুখের একটি অপরিহার্য অঙ্গ তাই তিনি বলেছেন যে এটিতে কিছু যায় আসে না অভাবের এই ধারণাটি আমার কাছে ছিল না তবে আমি কিছু অন্যান্য জিনিস পাচ্ছি সুতরাং এটি সত্যই সুখী বোধের জন্য গুরুত্বপূর্ণ বরং তিনি বোঝাচ্ছেন যে আপনি অসন্তুষ্ট হবেন তখন যখন আপনি যা চান আপনার কাছে তার সবকিছু আছে তখন আপনি সত্যই খুশি হবেন না এখন জন গ্রিনলিফ হুইটিয়ারের পরবর্তী ঘটনার দিকে নজর দেওয়া যাক তিনি আরও একটি আকর্ষণীয় বিষয় তৈরি করেছেন যা আপনার সারা জীবন মনে রাখা উচিত তিনি বলেছেন সমস্ত দুঃখজনক কথায় জিহ্বা বা কলম তিনি বলেছেন যে সমস্ত শব্দ যা কথিত হয় যা কিছু কবিতা আকারে জ্ঞানী চিন্তাধারা হিসাবে লেখা হয় সবচেয়ে দুঃখের বিষয় এগুলি যা কিছু বলা হয় বা যা কিছু লেখা হয় সে বলে যে সবচেয়ে দুঃখজনক শব্দগুলি হল এগুলি এটি হতে পারে অর্থ আমি এটি করতে পারতাম এটি হতে পারে সুতরাং এটি সম্ভব ছিল আমি চেষ্টা না করে করতে পারি না এটা আফসোসের এই বোধটি আমি পেতে পারতাম কিন্তু আমি এটা করিনি সুতরাং এমন কিছু চেষ্টা করুন যা আপনি সর্বদা মনে রাখবেন যে আপনি চেষ্টা করেছিলেন এবং তারপরে জীবনে সফল হওয়ার চেষ্টা করুন কখনও আফসোসের এই অনুভূতিটি রাখবেন না যে আপনার চেষ্টা করা উচিত ছিল তবে আপনি করেননি সুতরাং সমস্ত পরামর্শ এই কোর্সে প্রদত্ত সমস্ত টিপস কাজে লাগবে আপনি যদি তা কার্যকর করতে ইচ্ছুক হন তবেই তা কার্যকর হবে আপনার পরে অনুভব করা উচিত নয় যে ওহ আমি কোর্সের জন্য অনেক কিছু করেছি তবে আমার এটা করা উচিত ছিল আমার এটা চেষ্টা করা উচিত ছিল তাই যদি আমি কেবল এটাই করতাম তবে আমি এই পেতাম সুতরাং এই ধরণের অনুশোচনা তৈরি হতে দেবেন না এটিকে আপনার জীবনে আসতে দেবেন না তাই অভাবকে কিছুটা বজায় রাখার ক্ষেত্রে উভয়কেই বাঁচিয়ে এই সুখ অর্জন করুন তবে অন্যদিকে এমন কিছু চেষ্টা করার চেষ্টা করছেন যা আপনি এখনও চেষ্টা করে দেখেননি কিন্তু অনুভব করেছেন যে চেষ্টা করেছিলেন তাই খুশি আপনি তাতে সফল হন বা না হন এটা ভিন্ন খেলা এবং এটাই সেই দুটি বইতে বলা যা আমি পূর্ববর্তী পাঠেও উল্লেখ করেছি এগুলি পাওয়ার চেষ্টা করুন আপনার স্মৃতিশক্তি উন্নত করুন এবং তারপরে আপনার মনের শক্তি সম্পর্কে আরও জানার চেষ্টা করুন এবং এটিও উন্নত করার চেষ্টা করুন আমি আশা করি এগুলির সাথে আপনি আপনার মন আপনার স্মৃতিশক্তি বিকাশ করতে সক্ষম হবেন এবং তারপরে আপনার সফট স্কিলগুলি বাড়িয়ে তুলতে পারবেন পাশাপাশি আপনি এই জীবনে যা চান তা অর্জন করতে পারবেন আফসোস করার ধারণাটি ছাড়াই আপনি সমস্ত সাফল্য কামনা করেন এবং এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক আবার ধন্যবাদ